Software Testing সফটওয়্যার টেস্টিং Prof Rajib Mall প্রফেসর রাজীব মাল Department of Computer Science and Engineering কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ Indian Institute of Technology Kharagpur ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর Lecture - 07 লেকচার - 07 Special Value Testing স্পেশাল ভ্যালু টেস্টিং এই সেশানে স্বাগত এখনও অবধি আমরা পরীক্ষার বিষয়ে কিছু প্রাথমিক ধারণাটি দেখেছি এবং তারপরে আমরা ব্ল্যাক বক্স পরীক্ষার কৌশলগুলি দেখতে শুরু করি এবং আমরা একটি বিশিষ্ট ব্ল্যাক বক্স পরীক্ষার কৌশল দেখেছি যা equivalence class partitioning এবং যদি আপনি equivalence class partitioning মনে রাখেন আমরা input data class হিসাবে মডেল করি এবং তারপরে আমরা যে ভিত্তিটি বলেছিলাম তা হল প্রতিটি class থেকে একটি মান পরীক্ষা করা classর সমস্ত মান পরীক্ষা করার মতোই ভাল কিন্তু তারপর আমরা বলেছিলাম যে একটি সমস্যার বর্ণনা দেওয়া সমতুল্য ক্লাস সনাক্ত করার জন্য কিছুটা অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি প্রয়োজন আমরা বেশ কয়েকটি সমস্যার চেষ্টা করেছি এবং তারপরে আমরা যখন দেখলাম একটি ইউনিট একাধিক প্যারামিটার পরীক্ষা করে এবং তারপরে আমাদের প্রতিটি প্যারামিটারের জন্য একাধিক input domain মডেল করতে হয় এবং যদি এই প্যারামিটারগুলি স্বতন্ত্র থাকে তবে দুটি প্যারামিটারের জন্য equivalence classর সমস্ত সম্ভাব্য সংমিশ্রণগুলি আমাদের বিবেচনা করতে হবে এবং তারপরে আমরা দুর্বল equivalence পরীক্ষা শক্তিশালী equivalence পরীক্ষা এবং বলিষ্ঠ equivalence পরীক্ষা ইত্যাদি ধারণার দিকে তাকিয়ে ছিলাম আজ আমরা আরেকটি ব্ল্যাক বক্স টেস্টিং স্ট্র্যাটেজি দেখি যাকে বলা হয় স্পেশাল ভ্যালু টেস্টিং এখন আসুন আমরা স্পেশাল ভ্যালু টেস্টিংর সাথে কী জড়িত তা দেখি আমরা বলছি যে পরীক্ষককে কিছু সফটওয়্যার দেওয়া হয়েছে কোন ইনপুট মানগুলি কোন প্রোগ্রামটিকে ব্যর্থ করে দিতে পারে এবং এটি খুব অভিজ্ঞ প্রোগ্রামারদের জন্য বিশেষত সত্য এটি তার ধারণা রয়েছে তারা কোনওভাবে কিছু বিশেষ মান জানেন যেখানে প্রোগ্রামটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন আমরা প্রোগ্রামটি ব্যর্থ হতে পারে এমন বিভিন্ন বিশেষ মানগুলি কী তা দেখি একটি হল সমস্ত প্রোগ্রামে ব্যর্থতার সাধারণ ঝুঁকি এই বিশেষ মানটির নাম সীমানা মান প্রোগ্রামাররা কোনও কারণে তাদের প্রোগ্রামটি লেখার সময় equivalence classর সীমানায় ত্রুটি করেন আমরা কেবল তারা ভুল করে কেন তা দেখব এবং তারপরে যে কোনও প্রোগ্রাম দেওয়া হলে আমাদের সীমানা মানগুলি পরীক্ষা করা অপরিহার্য কারণ সেখানে বাগের বড় ঝুঁকি রয়েছে অন্যটি হল বিশেষ ঝুঁকি যেখানে প্রোগ্রামের ধরণের উপর নির্ভর করে সমস্যার বিবরণ ইত্যাদি প্রোগ্রামার কিছু জিনিস মিস করতে পারেন উদাহরণস্বরূপ ধরা যাক আমরা একটি নির্দিষ্ট তারিখের জন্য দিনটি গণনা করতে চাই সুতরাং প্রোগ্রাম গণনা করে একটি তারিখ প্রদান করে এটি দিনটি কী তা প্রদর্শন করবে এবং এখানে একজন অভিজ্ঞ প্রোগ্রামার বলবেন যে লিপ বছরগুলি বিবেচনায় নেওয়া হয়েছে কারণ পরীক্ষক জানেন যে এই ধরণের প্রোগ্রামিং করার সময় তারিখটিকে একটি সংখ্যায় রূপান্তর করতে হবে এবং তারপরে কিছু অ্যালগরিদম দ্বারা আমাদের পরীক্ষা করতে হবে যে দিনটি কী তার জন্য এবং এখানে সম্ভবত একটি ত্রুটি হল লিপ বছরগুলি বিবেচনায় নেওয়া হয়নি সুতরাং একটি সম্ভাবনার একটি বিশেষ মান হল একটি লিপ বছর জড়িত একটি পরীক্ষা ডেটা দেওয়া এবং এটি কাজ করছে কিনা তা পরীক্ষা করে এখন আসুন special মান হিসাবে পরিচিত এই খুব সাধারণ boundary value পরীক্ষার দিকে নজর দিন যা সমস্ত ধরণের সফ্টওয়্যারের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এখানে equivalence classর সীমানার মধ্যে প্রোগ্রামার ত্রুটি করতে পারেন কারণ প্রোগ্রামার সাধারণত স্টেটমেন্ট বা সুইচ স্টেটমেন্ট দ্বারা আলাদা সমতুল্য শ্রেণীর মধ্যে পার্থক্য করার জন্য প্রোগ্রাম লেখেন এবং সেখানে লজিক্যাল এক্সপ্রেশনটিতে ত্রুটিটি এর চেয়ে কম সমান বা সমানের চেয়ে কম অপেক্ষাকৃত বৃহত্তর অপেক্ষাকৃত বৃহত্তর বা সমান একটি বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতএব আমাদের equivalence classর সীমানায় নম্বরগুলি বাছাই করতে হবে সুতরাং জেনেসিস বা এই পরীক্ষার গুরুত্বটি হল equivalence classর সীমানায় প্রোগ্রামারের থেকে একটি বিশেষ প্রক্রিয়াজাতকরণ বা বিশেষ বিবেচনা প্রয়োজন এবং তিনি এটি যত্ন নিয়েছেন কিনা আমাদের তা নেওয়া দরকার সুতরাং সবচেয়ে সহজ boundary value পরীক্ষা বোঝায় আমরা পৃথক equivalence classর সীমানায় পরীক্ষার কেসগুলি নির্বাচন করি আমি সবচেয়ে সহজ বললাম কারণ আমাদের অন্যান্য মানটিও বিবেচনা করতে হবে যা হল সীমানার মধ্যে থাকা মানও সুতরাং একটি পরিসীমা দেওয়া হয়েছে মান a এবং b দ্বারা সীমাবদ্ধ করে একটি equivalence class আমাদের a এবং b অন্তর্ভুক্ত করতে হবে এবং যা a মাত্র উপরে এবং b এর কম উদাহরণস্বরূপ যদি আমাদের 3 থেকে 10 এর মধ্যে integerর মান হয় তবে 3 থেকে 10 এর মধ্যে হল equivalenceর পরিসীমা এটি এই পরিসীমা দ্বারা চিহ্নিত equivalence class তাহলে আমাদের 3 ও অন্তর্ভুক্ত করতে হবে আমাদের 10 কেও অন্তর্ভুক্ত করতে হবে যা এই equivalence classর সীমানা আমাদের এমন একটি সংখ্যাও অন্তর্ভুক্ত করতে হবে যা নিম্নতর গণ্ডি 2 র তুলনায় অল্প বেশি এবং উচ্চতর গণ্ডি 9 র চেয়ে কম এবং এছাড়াও একটি সাধারণ মান 0 হবে এটি equivalence classর প্রতিনিধি হওয়ার কারণে আমরা 0 টিও বিবেচনা করি তাহলে যদি আমাদের একটি গণিত ডেটা থাকে 3 5 100 102 ইত্যাদি আমাদের নিম্নতর গণ্ডি 3 উচ্চতর গণ্ডি 102 বিবেচনা করতে হবে 3 র ঠিক উপরে যা 5 এবং মান যা 102 এর নীচে যা 100 এটি 100 এবং একটি মান 1 লেখা উচিত দুঃখিত আমাদের 1 হিসাবে লেখা উচিত ছিল এখন কিছু উদাহরণ নেওয়া যাক আমাদের বলুন যে আমাদের লেখা একটি HR অ্যাপ্লিকেশন রয়েছে এবং HR এর নীতি হল যদি আবেদনকারীর বয়স 0 থেকে 12 বছরের মধ্যে হয় আমরা hire করি না যদি আবেদনকারীর বয়স 12 থেকে 18 বছরের মধ্যে হয় তবে আমরা কেবল ইন্টার্ন হিসাবে নিয়োগ করতে পারি এবং যদি এটি 18 থেকে 65 এর মধ্যে থাকে তবে আমরা পুরো সময় hire করতে পারি এবং 65 বছরের উপরে আমরা hire করি না সুতরাং স্পেসিফিকেশন নিজেই একটি সমস্যা স্পষ্টতই এই স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে লিখিত কোডগুলিতে একই রকম সমস্যা হবে শুধু সীমানার দিকে তাকান সুতরাং 0 থেকে 12 সুতরাং এখানে 12 টি অন্তর্ভুক্ত রয়েছে 12 hire করা হয় নি এবং 12 যাকে hire করা হয় ইন্টার্ন হিসাবে যা প্রায় 18 18 একটি ইন্টার্ন হিসাবে এবং পুরো সময়ের জন্যও hire করা যেতে পারে যা প্রায় 65 সুতরাং স্পেসিফিকেশনের নিজেরই সীমানায় সমস্যা আছে যদি আমরা এটি কোডে অনুবাদ করি তবে আমরা অবশ্যই স্পষ্টভাবে বলব সীমানায় একই সমস্যা রয়েছে সুতরাং এখানে দেখুন 12 এটি এই if বিবৃতিটিকে সত্য করে তোলে এবং পরবর্তী if বিবৃতিও সত্য হয়ে যায় একইভাবে 18 65 এবং এর জন্য ঘটনা নির্দিষ্টকরণে আমাদের যা করা উচিত তা হল 0 থেকে 11 hire করা হয় না ইন্টার্ন হিসাবে 12 থেকে 17 hire করা হয় 18 থেকে 64 পুরো সময়ের কর্মচারী হিসাবে hire করা হয় এবং 65 থেকে 99 hire করা হয় না সুতরাং এটি সীমানা বিবেচনা এবং কোড অনুবাদ করার ক্ষেত্রে যত্ন নিতে হবে প্রোগ্রামারের এই স্পেসিফিকেশন কোডিং করার সময় সীমানায় সমস্যা হবে না যতক্ষণ না সমস্যা হয় কোডিংয়ে নিজেই ভুল করে এবং আমরা এখানে যা নির্দিষ্ট করি না তা হল তারিখগুলি যা এখানে সীমানা অতিক্রম করে 3 সম্পর্কে কী 101 সম্পর্কে কী তাই এটিও পরীক্ষা করা দরকার সুতরাং এটি সংশোধন করা নির্দিষ্টকরণের ভিত্তিতে সংশোধিত কোড এবং যে কোনও ক্ষেত্রে আমাদের 11 12 0 1 17 18 64 65 99 100 এবং অবশ্যই আমাদের নামমাত্র মান বিবেচনা করতে হবে সুতরাং এটি চিত্রগতভাবে দেখাতে বিভিন্ন equivalence classর সীমানায় বৈধ এবং অবৈধ equivalence class আমাদের একটি মান নিতে হবে যা কেবল সীমানায় থাকে একটি মান সীমানার ভিতরে equivalence classর প্রত্যেকের জন্য সীমানার বাইরে এক মান এখন কিছু উদাহরণ নেওয়া যাক আমাদের যদি 1 থেকে 5000 সীমানা থাকে তবে আমাদের equivalence class 1 থেকে 5000 হয় সুতরাং এর জন্য boundary value পরীক্ষার কেসগুলি কী হবে আমাদের 5000 টি অন্তর্ভুক্ত থাকতে হবে আমাদের 5000 এর চেয়ে এক বেশি 5001 4999 1 0 হবে দুই এবং অন্য যে কোনও মান যা সমতুল্য শ্রেণীর প্রতিনিধি হবে তা 1000 হতে পারে এখন আসুন অন্য একটি উদাহরণটি দেখুন এমন একটি ফাংশন যা কোনও কর্মীর বয়স বিভিন্ন কর্মচারীর বয়স এবং তাদের গড় বয়স গণনা করে সুতরাং এটি এমন ফাংশন যা কোনও ফাইলে সঞ্চিত বিভিন্ন কর্মচারীর বয়স এবং তার পরে গড় বয়স গণনা করে ছাপায় সুতরাং চিত্রগতভাবে আমরা একটি প্রোগ্রাম হিসাবে এটি একটি ব্ল্যাক বক্স হিসাবে উপস্থাপন করতে পারি যা বিভিন্ন কর্মচারীর সমস্ত বয়সের সময় নেয় এবং গড় বয়স ছাপায় এবং আসুন আমরা ধরে নিই যে কর্মীদের জন্য বৈধ বয়স 1 থেকে 100 বা 18 1 থেকে 100 হতে পারে এখন এর জন্য বাউন্ডারি ভ্যালু টেস্টের কেসগুলি কি হবে এবং কয়টি টেস্ট কেসের প্রয়োজন হবে সুতরাং এই প্রশ্নের উত্তর দিতে আমাদের আসলে 5 টি টেস্ট কেস দরকার একটি সীমানার সর্বনিম্নে একটি সর্বোচ্চ 1 এবং 100 একটি ভিতরে ধরা যাক সেটি 2 একটি 100 এর অল্প কম এবং একটি প্রতিনিধি এবং যদি আমরা অবৈধগুলি বিবেচনা করি আমাদের 101 এবং 0 ও বিবেচনা করা দরকার যাতে এটি 7 হয় এই equivalence classর জন্য তাই বৈধ আমাদের 5 নির্বাচন করা দরকার তবে আমরা যদি একটি সীমার বাইরে একটি রেখা বিবেচনা করি এবং আমরা আগেই বলেছি যে বাইরের সীমানাটি একটি নেতিবাচক পরীক্ষার কেস সুতরাং আপনি যদি নেতিবাচক পরীক্ষার কেসগুলি বিবেচনা করেন এবং আমাদের 101 এবং 0 টিও বিবেচনা করতে হবে সুতরাং পাঁচ যদি আমরা নেতিবাচক পরীক্ষার কেসগুলি বিবেচনা না করি এবং যদি আমরা নেতিবাচক পরীক্ষার কেসগুলিও বিবেচনা করি তবে আমাদের এই সমস্যার জন্য boundary value টেস্টিংয়ের জন্য সাতটি পরীক্ষার কেস লাগবে সুতরাং এটি এর জন্য কিছু নমুনা মান দেয় এখন ধরা যাক আমাদের দুটি ভেরিয়েবল রয়েছে একটি শিক্ষা এবং বয়স এই দুটি প্যারামিটার যা একটি ফাংশন নেয় শিক্ষার বছর যা 1 থেকে 23 এবং বয়স 1 থেকে 100 হতে পারে তাহলে সীমানা মানগুলি কী হবে সুতরাং আমাদের কাছে 2 টি প্যারামিটার input রয়েছে 2 টি input ডেটা একটি শিক্ষার বছর এবং অন্যটি বয়স যদি আমরা তাদের স্বাধীনভাবে বিবেচনা করি তবে আমাদের শিক্ষার বছরগুলির জন্য 5 এবং বয়সের জন্য 5 প্রয়োজন এবং সেইজন্য আমাদের 10 টি পরীক্ষার কেস দরকার হবে এবং তারপরে আমাদের এটির একটি প্রতিনিধিত্বকারী প্রয়োজন এবং আমরা এটিকে এমনভাবে নির্বাচন করতে পারি যে এটি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এবং অতএব যদি আমরা এই equivalence classর প্রতিনিধিকে বিবেচনা করি তবে আমাদের 11 টি প্রয়োজন হবে এবং যদি আমরা এটিকে চিত্রগতভাবে প্রতিনিধিত্ব করি তাই এই variableটির জন্য 2 টি সীমানা রয়েছে শিক্ষার বছর এবং বয়সের জন্য 2 টি সীমা রয়েছে সুতরাং যদি আমরা শুধু সীমানার মধ্যে মানগুলি বিবেচনা করি যা ইতিবাচক পরীক্ষার ক্ষেত্রে আমাদের এখানে 5 টি প্রয়োজন এবং আমাদের এখানে 5 টি প্রয়োজন অথবা আমরা বিবেচনা করতে পারি যে প্রতিটি সীমানার জন্য যদি আমাদের n প্যারামিটার থাকে তবে আমাদের 4 n 1 পরীক্ষার কেস প্রয়োজন যদি আমরা নেতিবাচক পরীক্ষার কেসগুলি বিবেচনা না করি সুতরাং n স্বাধীন ইনপুটগুলির জন্য আমাদের 4n1 পরীক্ষার কেসের প্রয়োজন সুতরাং আমরা শুধু প্রতিনিধিত্ব করেছি যে x এবং y দুটি সীমানা আছে x এর a এবং b এর মধ্যে সীমানা রয়েছে এবং y এর c এবং d এর মধ্যে সীমানা রয়েছে এবং তাই আমাদের 2 n 4 প্রয়োজন যা 9 টি পরীক্ষার কেস সুতরাং 4 8 প্লাস 1 9 আমরা যা বলেছিলাম তার একটি অনুমান যেভাবে একাধিক প্যারামিটারগুলির জন্য বিশেষ মান পরীক্ষার কেসগুলি নকশা করা হয় যে কোনও সময় একটি সীমানায় কোনও সমস্যা হতে পারে তবে যদি এটি সম্ভব হয় যে কোনও পরিস্থিতিতে যখন ত্রুটি ঘটে তখন উভয় সীমানায় কিছু নির্দিষ্ট মানের মানের সমন্বয় থাকে তারপরে আমাদের 2 টি প্যারামিটারের বিভিন্ন বিশেষ মানের মধ্যে সমস্ত সম্ভাব্য সংমিশ্রণগুলি বিবেচনা করতে হবে সুতরাং 4 n 1 ফলাফলটি সত্য যদি আমরা বিবেচনা করি যে কোনও একটি প্যারামিটারের জন্য একটি বিশেষ মানের জন্য সমস্যাটি নিরীক্ষিত হবে তবে যদি এটি হয় তবে যদি উভয় প্যারামিটারের মানগুলির কয়েকটি সংমিশ্রণ থাকে তবেই সমস্যা দেখা দেয় তবে আমাদের সমস্ত সম্ভাব্য সংমিশ্রণগুলি বিবেচনা করতে হবে সুতরাং এটি 4 গুন 4 4 যোগ 4 নয় সুতরাং যদি আমাদের নেতিবাচক পরীক্ষার কেসগুলিও বিবেচনা করতে হয় আমরা এটিকে দৃঢ়তা পরীক্ষা হিসাবে বলি সুতরাং এইগুলি equivalence classর বাইরে মান এবং এই ক্ষেত্রে প্রতিটি variableর জন্য আমাদের সাতটি পরীক্ষার কেস প্রয়োজন এবং দৃঢ়তা পরীক্ষায় আমরা একটি এমন মান প্রদান করি যা সত্যিকার অর্থে বৈধ মান নয় অবৈধ মান প্রোগ্রামার কি এটি পরিচালনা করে তিনি কি আশা করেছিলেন যে এই জাতীয় মান দেওয়া যেতে পারে তিনি কি একটি তথ্যপূর্ণ বার্তা জারি করেছেন যে মানটি বৈধ নয় এবং দয়া করে একটি বৈধ মান লিখুন এবং এটির কিছু পুনরুদ্ধার আছে কি নাকি প্রোগ্রামারকে সমস্ত ক্রিয়া পুনরাবৃত্তি করতে হবে তাহলে কেবলমাত্র সর্বশেষ মানটিকে উপেক্ষা করা হবে বা তাকে নতুন করে শুরু করতে হবে সুতরাং দৃঢ়তা পরীক্ষার জন্য যখন আমরা নেতিবাচক পরীক্ষার ক্ষেত্রেও বিবেচনা করি তখন আমাদের 6n1 দিতে হবে সুতরাং উভয় সীমানায় প্রতিটি variableর জন্য তিনটি যাতে এটি 6 হয় এবং প্রতিটি সীমানার জন্য আমাদের 6 টি প্রয়োজন এবং তাহলে যদি আমাদের n equivalence class থাকে তবে আমাদের 6 n 1 প্রয়োজন কিন্তু তারপর যদি আমাদের boolean variable থাকে এই বিশেষ মান পরীক্ষার সাহায্যে আমরা কীভাবে এটি পরিচালনা করব হয়তো এই বুলিয়ান মানগুলি user interface এ খুব সাধারণ যেখানে আমাদের রেডিও button আছে আমরা রেডিও buttonটি চিহ্নিত করি বা এটিকে চিহ্নহীন করি এবং একটি অ সংখ্যাসূচক variable সম্পর্কে কী হবে তাই আমরা কেবলমাত্র সংখ্যাসূচক সীমারেখার দিকে তাকালাম যদি এটি string হয় তবে কী হবে সুতরাং আসুন আমরা এই কেসগুলি নিয়ে আলোচনা করব কীভাবে আমরা এই বিশেষ কেসগুলি পরিচালনা করব কিন্তু তার আগে আমাদের একটি ছোট কুইজ আছে যা একটি ফাংশনের জন্য একটি ব্ল্যাক বক্স টেস্ট স্যুট নকশা করা যা ax2bxc আকারে একটি quadratic equation সমাধান করে এবং মনে রাখবেন যে এটি special value পরীক্ষার নকশা করতে বলছে না আমরা একটি ব্ল্যাক বক্স টেস্ট স্যুট নকশা করতে বলছি সুতরাং ব্ল্যাক বক্স টেস্ট স্যুট এ আমাদের প্রথম যে বিষয়টি বিবেচনা করতে হবে তা হল equivalence class এবং ইঙ্গিত হিসাবে যদি আমরা যা আলোচনা করেছি তার দিকে ফিরে তাকাই Equivalence classতে আমাদের পরিস্থিতিগুলি বিবেচনা করা উচিত এবং এটি আমাদের সম্ভাব্য equivalence classগুলি কী তা সম্পর্কে ইঙ্গিত দেয় সুতরাং আমাদের এই ফাংশন আছে যা তিনটি প্যারামিটার নেয় a b c যা হতে পারে floating point number এবং তারপর এই সমীকরণের সমাধান প্রদর্শন করে ax2bxc 50 70 20 বলার জন্য এটির মান লাগতে পারে তাই এটি এই ফাংশন quad solverর input সুতরাং ফাংশনটির নামটি quad solver তিনটি প্যারামিটার নেয় এবং সমাধানটি প্রদর্শন করে সুতরাং এই জন্য equivalence classগুলি কি হবে আপনি যদি এটির কথা চিন্তা করেন তবে আমরা বলেছিলাম যে আমাদের পরিস্থিতিগুলি বিবেচনা করা দরকার এবং পরিস্থিতিগুলি কী হবে পরিস্থিতিগুলি হল বীজটি একটি সমকালীন বীজ আউটপুট হতে পারে বীজগুলি সমকালীন এবং সেগুলি একই বীজ এবং সেগুলির আলাদা আলাদা আলাদা এবং পৃথক্ বীজ থাকতে পারে আমাদের কাল্পনিক বীজ থাকতে পারে সুতরাং b2 4ac এর মানগুলির উপর নির্ভর করে আমাদের বিভিন্ন সমাধান হতে পারে বিভিন্ন পরিস্থিতিতে যা ঘটতে পারে এবং বৈধ এবং অবৈধ সম্পর্কে আমরা কি বলেছিলাম যে প্রথমে আমাদের বৈধ এবং অবৈধ classগুলি বিবেচনা করতে হবে সুতরাং বৈধ অবৈধ ইনপুট সম্পর্কে কী সুতরাং অবৈধ ইনপুট সম্পর্কে কি হবে অবৈধ ইনপুট হতে পারে যে a b c উভয়ই 0 তাই এটি একটি অবৈধ equivalence class বা হতে পারে a b c character string হিসাবে দেওয়া হয়েছে তাই আমাদের সেই অবৈধ equivalence classর প্রতিনিধি দিয়েও চেষ্টা করে দেখতে হবে এবং আমাদেরও বৈধ equivalence class থেকে প্রয়োজন আমাদের সমকালীন বীজ রয়েছে আমাদের আলাদা এবং বাস্তব বীজ রয়েছে এবং কল্পিত বীজও রয়েছে সুতরাং যদি আমরা প্রতিনিধিত্ব করি যে আমাদের বৈধ অবৈধ সমীকরণগুলি আছে তাহলে আমাদের বিভিন্ন equivalence class আছে একটি হল a b c 0 অবৈধ সমীকরণ বা অবৈধ input মান a b c হল অক্ষর এবং বৈধ সমীকরণের জন্য আমাদের কাছে বাস্তব ও জটিল এবং বাস্তব সমকালীন এবং অনন্য থাকতে পারে সুতরাং এখানে 3 টি equivalence class রয়েছে জটিল সমকালীন এবং অনন্য সুতরাং আমাদের বিবেচনা করে input চেহারার প্রতিনিধিত্বমূলক মানগুলি উপস্থাপন করতে হবে b2 4ac যখন b2 4ac আপনাকে এমন মান নির্বাচন করতে হবে যাতে b2 4ac 0 হয় পজিটিভ এবং নেগেটিভ এখন পর্যন্ত আমরা ব্ল্যাক বক্স পরীক্ষার কৌশল equivalence পরীক্ষা এবং special value পরীক্ষার দিকে নজর দিয়েছি একটি বিষয় হল সহজ সমস্যার জন্য ধারণাগুলি সরাসরি গিয়ে প্রয়োগ করা যেতে পারে তবে তারপরে আমাদের এখানে প্রচুর অনুশীলন প্রয়োজন অনুগ্রহ করে equivalence class পরীক্ষা এবং special value পরীক্ষা করার জন্য problemsগুলি করুন যা আপনি বিভিন্ন পরিস্থিতিতে পেতে পারেন আমরা এখানেই থামবো এবং সংযুক্তি পরীক্ষা নিয়ে চালিয়ে যাব English Word Word Meaning Boundary বাউন্ডারি সীমানা Range রেঞ্জ পরিসীমা Bound বাউন্ড গণ্ডি Root রুট বীজ